সুতরাং আমরা যুক্তির দিকে তাকাচ্ছি এবং আমরা প্রস্তাবনামূলক যুক্তির দিকে তাকিয়ে আছি আমরা প্রথমে ভাষার দিকে তাকাই এবং ভাষাটি প্রস্তাবনামূলক চিহ্নের সেটে গঠিত হয় আমি মনে করি না যে আমরা কোন প্রতীককে ব্যবহার করি সুতরাং পরমাণু চিহ্নের একটি সেট এবং এই চিহ্নগুলির প্রতিটি একটি বাক্যের জন্য দাঁড়ায় এবং আমরা বিশেষভাবে এর স্ট্যান্ডগুলিকে অপরিহার্যভাবে বিবেচনা করি না প্রতীকগুলির এই সেটটির সাথে যুক্ত একটি ফাংশন v যা এই চিহ্নগুলিকে মানচিত্রে সেট করে এটা সত্য এবং মিথ্যা বলতে দেয় আমরা যতদূর উদ্বিগ্ন তা সত্য বাক্য এবং মিথ্যা বাক্যগুলির জন্য দাঁড়ায় তারপর আমাদের কানেক্টিভ আছে যা বাক্যগুলির একটি সেটকে মিথ্যা প্রমান করে তাই আমরা তাদের সূত্রের সেট বলব আসুন আমরা সেট f বলি যাতে আমরা লজিক সংযোগ ব্যবহার করে পারমাণবিক থেকে যৌগিক বাক্য গঠন করতে পারি এবং সূত্রের এই সেটটির সাথে যুক্ত একটি ফাংশন f মানচিত্র সহ একই সেট সত্য বা মিথ্যা হিসেবে দেখি সুতরাং এই দিকটি হল সিনট্যাক্স এবং সেই দিকটি এই জিনিসটির কিছু বাক্যের শব্দার্থবিদ্যা থাকে যা এখানে ক্যাপচার করে তা হল এই যৌক্তিক সংযোগকারীগুলি কীভাবে যৌগিক বাক্যের অর্থের সাথে সংযোগ স্থাপন করে বা প্রভাবিত করে এবং এটি এই দ্বারা দেওয়া হয় সুতরাং যদি আপনি উদাহরণস্বরূপ মনে রাখবেন p এবং q এর মতো একটি বাক্য সত্যে মানচিত্র করবে যদি উভয় p মানচিত্রকে সত্য হয় এবং q মানচিত্রকে সত্য করে সুতরাং এখন f এর সাথে সম্পর্কিত এটি একটি বাক্য তাই উদাহরণস্বরূপ আপনি p এর মতো কিছু বলতে পারেন যা q বোঝায় বা r বোঝায় না তারপর p বলতে বোঝায় এমন কিছু সূত্র যা এই যৌক্তিক সংযোগগুলি ব্যবহার করে তৈরি করা যেতে পারে p q r এবং s হল পারমাণবিক উপসর্গ মূলত আমরা এর জন্য একটি মূল্যায়ন খুঁজে পেতে পারি যদি আপনি জানেন যে pqr এবং s এর মূল্যায়ন কী তাই আপনি যদি জানেন উদাহরণস্বরূপ p সত্য আসুন আমরা বলি প্রতিটি pqrs সবকিছুই সত্য গননা করি এবং এই সত্যটি সত্য বোঝায় বা মিথ্যাকে সত্য বোঝায় সুতরাং এই পুরো জিনিসটি মূলত সত্য হিসাবে মূল্যায়ন করা হবে এটাই সত্যের ধারণা এটি বলে যে সংশ্লেষণের এই সেটের অন্তর্গত একটি বাক্য f দেওয়া হলে আমরা গণনা করতে পারি বাক্যগুলি সত্য অথবা নয় সমস্ত পারমাণবিক বাক্যগুলির জন্য আমরা গণনা করতে পারি যে প্রদত্ত বাক্যটি সত্য বা মিথ্যার সাথে মেলে কিনা এবং আমরা এটি নিয়ে আলোচনা করেছি কিনা তা আমার মনে নেই তবে সাধারণভাবে একটি সূত্র তিনটি বিভাগে পড়তে পারে যা একটি বৈধ সূত্র হবে সুতরাং আমরা বলি f বৈধ যদি প্রতিটি মূল্যায়নের জন্য আমরা যা ভাবতে পারি ভ্যাল f সমান সত্য তাই আপনি এই ধারণার সাথে পরিচিত আমি কেবল এটি পুনরাবৃত্তি করছি সুতরাং যখন আপনি প্রতিটি মূল্যায়নের জন্য v সত্য সারণী সম্পর্কে কথা বলছি সুতরাং উদাহরণস্বরূপ এই সূত্রটি আমরা সত্য সারণী তৈরি করতে পারি যার 16টি সারি থাকবে কারণ এখানে 4টি প্রস্তাবিত পারমাণবিক বাক্য রয়েছে যার অর্থ p সত্য বা মিথ্যা q সত্য বা মিথ্যা হতে পারে r সত্য বা মিথ্যা হতে পারে বা s সত্য বা মিথ্যা হতে পারে এই 16টি মূল্যায়নের প্রতিটির জন্য বা সত্য টেবিলের ষোলটি সারির প্রতিটির জন্য যদি শেষ কলামটি সত্য দিয়ে লেবেল করা হয় তবে আমরা লেবেল করি তখন আমরা বলব বাক্যটি বৈধ সুতরাং একটি বাক্য বৈধ হবে যদি সমস্ত সম্ভাব্য মূল্যায়নের জন্য সত্য হয় একটি তুচ্ছ বাক্য যা বৈধ হয় উদাহরণস্বরূপ p পরিবর্তনশীল আছে তবে এটি একটি বৈধ বাক্য যা ট্যাটলজি সর্বদা সত্য হিসাবেও পরিচিত আমরা বলি যে বাক্যটি সন্তোষজনক বা সূত্রটি সন্তোষজনক যদি কিছু মূল্যায়নের জন্য v এটি সত্য হয় তবে একই জিনিসটি স্বীকার করুন যে প্রতিটি v এর পরিবর্তে কিছু শব্দ ব্যবহার করবেন আপনি যদি অন্তত একটি মূল্যায়ন খুঁজে পান যা এটিকে সত্য করে তোলে তাহলে সেই বাক্যটি সন্তোষজনক হবে উদাহরণস্বরূপ আমি বলতে পারি p বোঝায় q 1 যা সাধারণ বাক্য যা সর্বদা সত্য নয় উদাহরণস্বরূপ p সত্য এবং q মিথ্যা হলে এটি মিথ্যা হবে আমি খুঁজে পেতে পারি p এবং q এর মূল্যায়ন সাধারণত এটিকে সত্য করে তোলে যদি 3টি মূল্যায়ন থাকে যা এটিকে সত্য করে তুলবে যেমন বাক্যগুলিকে কখনও কখনও আনুষঙ্গিক বাক্যও বলা হয় সুতরাং একটি বৈধ দ্বিতীয়টি সন্তোষজনক বা সামঞ্জস্যপূর্ণ এবং তৃতীয়টি অসন্তুষ্ট হবে। এখানে আমরা এটিকে no দিয়ে প্রতিস্থাপন করি যদি এই বাক্যটিকে সত্য করে তোলে এমন কোনো মূল্যায়ন না থাকে তাহলে এটি অসন্তুষ্ট এর উদাহরণ কারণ আপনি এটিকে p এর মতো কিছু করতে পারেন সুতরাং সাধারণভাবে তিন ধরণের বাক্য বৈধ সন্তোষজনক এবং অসন্তুষ্ট সবগুলি দেখা যায় ধারণাগুলি কোথাও বা অন্য কোথাও ব্যবহার করা হয়েছে যেমন আমরা পরে দেখব মূলত তাই আমরা যখন সত্য সম্পর্কে কথা বলি তখন আমরাও বলি যে একটি সূত্র বৈধ তা বলার জন্য আমরা এই চিহ্নের বিরুদ্ধে মামলা করি আপনি অপরিহার্যভাবে এটি ব্যবহার করতে পারেন তারপরে যদি এখন এটি একটি আকর্ষণীয় ধারণা হয় কারণ যখন আমরা যুক্তিবিদ্যা অধ্যয়ন করি তখন যুক্তিবিদ্যা অধ্যয়নের কারণ হল আমরা যুক্তির বৈধ ফর্মগুলি ধরতে সক্ষম হই মূলত আমরা বলতে এতটা আগ্রহী নই যে আমরা মূল্যায়ন খুঁজে পেতে পারি যা বাক্যটিকে সত্য করে তুলবে আমরা বলতে বেশি আগ্রহী যে কেউ আপনাকে প্রাঙ্গণের একটি সেট বা স্বতঃসিদ্ধের একটি সেট দেয় তারপর অন্য কিছু বাক্য কি এটিকে অপরিহার্যভাবে অনুসরণ করে তাই s বাক্যের সেটে আমরা বলি যে একটি সূত্র f s দ্বারা এনটেল করা হয়েছে যেটিকে আমরা f entails হিসাবে লিখি যদি নিম্নলিখিতটি সত্য হয় তাহলে তা প্রত্যেকটির জন্য সত্য হয় এবং আমরা বলি এটি বাক্যের একটি সত্য সেট আমরা যা বলতে চাইছি তা হল যে সেটের প্রতিটি বাক্য সত্য তাই আপনি তাদের মধ্যে সাইন ইন সহ বড় বাক্যটি ভাবতে পারেন সুতরাং আমরা এনটেইলমেন্টের ধারণায় বেশি আগ্রহী যে কেউ আমাদের প্রাঙ্গনের সেট দেয় আসুন আমরা তাদের s কল করি তারপর আমরা জিজ্ঞাসা করতে চাই যে একটি প্রদত্ত সূত্র f সত্য নাকি মূলত নয় এটি মূলত এনটেইলমেন্টের ধারণা তাই এই ধারণাগুলি একধরনের শব্দার্থবিদ্যা ধারণা অন্যদিকে আমাদের কাছে প্রমাণযোগ্যতার ধারণা রয়েছে তাই যদি আপনি মনে করেন আমরা একটি ছোট প্রমাণ করেছি শেষ শ্রেণিতে প্রমাণযোগ্যতার ধারণাটি অনুমানের নিয়মের সাথে আবদ্ধ রয়েছে উদাহরণ স্বরূপ ইনফারেন্স কল মোডাস পোনেন্সের সবচেয়ে বেশি ব্যবহৃত টুল যা আমরা এভাবে প্রকাশ করি যেমন আপনার যদি আলফা থাকে তাহলে তা বিটা বোঝায় সুতরাং গতবার আমরা তিনটি পৃথক লাইন আলফা হিসাবে লিখেছিলাম এবং তারপরে আলফা বোঝায় নীচে বিটা এবং তারপরে বিটা হবে তবে এটি লেখার অন্য উপায় আছে মূলত আপনি বলছেন যে যদি আপনাকে আলফা দেওয়া হয় এবং যদি আপনাকে আলফা বোঝানো হয় বিটা দিয়ে তাহলে আপনি বিটা বের করতে পারেন বা কিছু লক্ষণে আপনি আপনার বাক্যগুলির সেটে বিটা যোগ করতে পারেন সুতরাং প্রমাণের ধারণা হল একটি বা প্রমাণের ধারণাটি সম্পূর্ণরূপে সিনট্যাকটিক ধারণা নেওয়া যদি সহজভাবে বলা হয় যে সূত্রের সেট আপনি সিস্টেমে নতুন সূত্র যোগ করতে পারেন এবং এই বিশেষ নিয়মটি বলে যে আপনার কাছে একটি সূত্র আছে যা আলফার সাথে মিলে যায় আপনার যদি অন্য সূত্র থাকে যা আলফা ইঙ্গিত বিটা এর সাথে মেলে তাহলে আপনি সেটটিতে বিটা মেলে এমন সূত্র যোগ করতে পারেন মূলত এই আলফা এবং বিটা থেকে যথেচ্ছভাবে যৌগিক হতে পারে তাদের পারমাণবিক ফর্ম হতে হবে না মূলত এটি শুধুমাত্র একটি প্যাটার্ন যে একটি প্যাটার্ন একই জিনিস এখানে অবশ্যই আলফা হতে পারে যে কোনও সূত্র হতে পারে যদি সূত্রটি বোঝায় যে বিটা ডেটা বেসে উপস্থিত রয়েছে বা এটি বাক্যগুলির একটি সেট নয় তাহলে আপনি এটি যোগ করতে পারেন সুতরাং প্রুফ ফাইন্ডিং অ্যালগরিদম মূলত একটি সাধারণ অ্যালগরিদম যা নিম্নলিখিত অনুমানের একটি নিয়ম নির্বাচন করে কিছু ডেটা নির্বাচন করে যেখানে আপনি এটি প্রয়োগ করবেন এবং আপনার ডাটাবেসে কিছু নতুন সূত্র যুক্ত করবেন আপনি এটি বারবার করতে থাকুন যতক্ষণ না আপনি সূত্রটি প্রমাণ করছেন যে আপনি মূলত আগ্রহী সুতরাং অনুমানের আরেকটি নিয়ম হল উদাহরণস্বরূপ Modustollans যা বলে যে আপনার যদি বিটা না থাকে এবং আলফা বোঝায় বিটা তাহলে আপনি এই সেটটিতে নট আলফা যোগ করতে পারেন যা আমি দেখাব আপনি এই ধরণের সূত্রগুলির সাথে পরিচিত তাই পরবর্তী প্রশ্নটি আমি জিজ্ঞাসা করতে চাই তা হল অনুমানের নিয়মটি মূলত অনুমানের একটি উপযুক্ত নিয়ম তৈরি করে সুতরাং যদি আপনি মনে করেন যে আমাদের স্থিরতার এই ধারণা ছিল আমরা বলি যে একটি যৌক্তিক সিস্টেম শব্দ যা বলে যে যদি অন্য কথায় s থাকে তাহলে আপনি নির্দিষ্ট বাক্যের সেট থেকে একটি সূত্র আলফা বের করতে পারেন তবে যদি তাদের যুক্তি ব্যবস্থাটি শব্দ হয় তারপর এই আলফাটি বাক্য s এর সেট দ্বারাও অন্তর্ভুক্ত হবে যা নিম্নলিখিত হিসাবে প্রকাশ করা যেতে পারে যদি আপনার প্রাঙ্গনের সেটটি সত্য হয় তবে উপসংহারটি অবশ্যই সত্য হবে যা এনটেলমেন্টের ধারণা এইভাবে এনটেইলমেন্টের এই ধারণাটির ডানদিকে আমরা বলি যে যুক্তিবিদ্যা ব্যবস্থার নিয়মটি উপযুক্ত যদি এমন কিছু যা আহরণ করা যায় তাও entailed হয় অন্য দিকে একটি যৌক্তিক সিস্টেম সম্পূর্ণ হয় যদি এমন কিছু যা উদ্ভূত হতে পারে তা পর্যবেক্ষণ করুন এটি একটি যুক্তিতে বাক্য পছন্দ করে এটি একটি সামান্য ভিন্ন যুক্তি যেখানে আমরা s প্রাপ্ত আলফা বা s entails আলফা মত বাক্য সম্পর্কে কথা বলতে পারি যা অবশ্যই কিছু ভিন্ন যুক্তিতে হতে হবে সমানুপাতিক যুক্তিতে নয় সুতরাং আমরা যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাই তা হল যখন অনুমানের নিয়মটি মূলত শব্দ হয় তাই স্থিরতা বৈধ নিয়মের সাথে জোয়ার হয় তাই নিয়মটি বৈধ যদি এটি ডানদিকে থাকে সুতরাং এই ধরনের নিয়ম বৈধ যদি এটি এবং এটি আসলে বিটা অন্তর্ভুক্ত করে তাই একটি নিয়মের উদাহরণ দেখুন যা বৈধ নয় যদি আমি বলি আলফা বোঝায় বিটা এবং বিটা আমি শুধু পুরানো লিখছি যা এর অনুরূপ জিনিস সত্যিই একটি বৈধ নিয়ম নয় সুতরাং আমাদের কাছে এটির কোনও নাম নেই এই নিয়মটি বলে যে যদি আলফা বোঝায় বিটা আপনাকে দেওয়া হয় এবং বিটা আপনাকে দেওয়া হয় তবে অনুমান করুন যে আলফা সত্য আমি জানি না আমরা শেষ ক্লাসে আলোচনা করেছি যে এটি আসলে অপহরণের প্রক্রিয়া তাই এটি এইরকম যেমন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে কেউ যদি মাতাল হয় তবে সেই ব্যক্তি হাঁটার সময় স্তব্ধ হয়ে যায় সুতরাং এটি আলফা হতে পারে যে কেউ মাতাল এবং বিটা মানে দাঁড়ায় ব্যক্তি অচল হয়ে হাঁটার সময় তারপর আপনি বলতে পারেন যে কেউ হাঁটার সময় অস্থির আপনি এই উপসংহারে পৌঁছেছেন যে ব্যক্তিটি মূলত মাতাল এখন এটি অনুমানের একটি বৈধ নিয়ম নয় কারণ এটি সম্ভব যে ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন বা ঘুমন্ত বা ক্লান্ত বা আহত হতে পারে এটি যে কোনও কিছু হতে পারে তবে এটি অগত্যা অনুসরণ করা উচিত নয় যদি আপনার কাছে এই সত্যটি থাকে তবে আপনি ধরে নিচ্ছেন যে মাতাল লোকেরা স্তব্ধ হয়ে যাবে এর অর্থ এই নয় যে যে কেউ স্তম্ভিত হয় সে মূলত মাতাল হয় যেখানে আমরা যদি এখানে সেই সূত্রটি ব্যবহার করতাম যদি কেউ বলে যে কেউ মাতাল যদি আপনার কাছে থাকে যে কেউ এমন লোক যারা মাতাল স্তব্ধ হয় তবে আপনি অন্য ব্যক্তিকে তথ্য দিতে পারেন যিনি স্তম্ভিত কারণ আসলে যে নিয়মটি মূলত তা বলে অন্য উদাহরণে আমরা এই সমস্যাটি নিয়ে আলোচনা করতে পারি যে মেডিক্যাল ডায়াগনসিসে রোগ নির্ণয়ের এই প্রক্রিয়াটি লক্ষণ সৃষ্টি করে সুতরাং রোগ বলতে উপসর্গ বোঝায় যদি আপনি উপসর্গটি দেখেন তাহলে আপনি মূলত রোগটি অনুমান করেন এখন এটি একটি বৈধ অনুমান নয় এটা সম্ভব যে লক্ষণটি অন্য কোনও রোগের কারণেও হতে পারে কারণ মূলত অনেক রোগ রয়েছে যেমন জ্বর তারপর আপনি যদি সহজভাবে বলেন যে শুধুমাত্র জ্বর হওয়ার কারণে এটি এই বিশেষ রোগটি অনুমান করার বৈধ নিয়ম নয় সুতরাং আমরা কীভাবে বৈধ নিয়মগুলির মধ্যে পার্থক্য করব এবং যে নিয়মগুলি বৈধ নয় সেগুলি ট্যান্টোলজিক্যাল ইমপ্লিকেশনের উপর ভিত্তি করে তৈরি হয় যার অর্থ অনুমানের প্রতিটি নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ ট্যান্টোলজি থাকতে হবে যা গুরুত্বপূর্ণ সেখানে একটি ইমপ্লিকেশন স্টেটমেন্ট থাকতে হবে যা একটি ট্যান্টোলজি এবং মোডাস ফোননগুলির সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ ট্যান্টোলজি হল আলফা এবং আলফা বোঝায় বিটা সুতরাং সেই প্যাটার্ন এবং এই প্যাটার্নের মধ্যে মিল লক্ষ্য করুন এখানে আমার যুক্তিবিদ্যার ভাষায় এটি একটি বাক্য সেখানে আমি একটি অতিরিক্ত চিহ্ন ব্যবহার করছি যা প্রাপ্তির জন্য দাঁড়ায় বা এর মতো কিছু যা এবং অতিরিক্ত যৌক্তিক প্রতীক অর্থে এটি আমি ব্যবহার করছি এমন ভাষার একটি অংশ নয় তবে এটি আমার যুক্তিতে একটি বাক্য এবং আমরা এখন যা বলছি অনুমানের যে নিয়ম বৈধ যদি এটি এর দ্বারা একটি টোনটোলজিকাল ইমপ্লিকেশনের উপর ভিত্তি করে হয় তাহলে আমরা বলতে চাই যে আমাদের এখানে একটি সংশ্লিষ্ট বাক্য থাকা উচিত এবং একটি বাক্য অবশ্যই একটি টাটলজি হওয়া উচিত সুতরাং এই বাক্যটি কি টাউটোলজি যা আপনি খুঁজে বের করতে এবং দেখানোর জন্য একটি সত্য সারণী তৈরি করতে পারেন বা আপনি চেষ্টা করে দেখাতে পারেন যে এটি একটি টাউটোলজি তা দেখানোর চেষ্টা করে যে এটি একটি টাউটোলজি নয় যা প্রমাণের একটি প্রকার প্রায়ই দ্বন্দ্ব দ্বারা প্রমাণ করা হয় এটা বলতে চাই যে আমরা কি সেই বাক্যটিকে মিথ্যা করতে পারি বা আপনি যদি নিহিতের জন্য সত্য সারণী মনে রাখেন তবে আপনি যদি এই অংশটিকে সত্য করেন তবেই আপনি এটিকে মিথ্যা করতে পারবেন আপনি যদি এই অংশটিকে মিথ্যা করে থাকেন তবে আপনি যদি এই অংশটিকে সত্য করেন তবেই আপনি এই অংশটিকে সত্য করতে পারবেন এবং যদি আপনি এটিকে সত্য করেন তবে এটিকে সত্য করতে আপনাকে হয় আলফা মিথ্যা বা বিটা সত্য করতে হবে তবে আপনি যদি আলফা করে থাকেন তবে এখানে সত্য হবে সুতরাং এর অর্থ হল আলফা সত্য তাই এখন আলফা সত্য হয়ে গেছে এবং বিটা মিথ্যা হয়ে গেছে সুতরাং এই অংশটি সত্য হয়ে যায় যা মিথ্যাকে বোঝায় যা আসলে মিথ্যা একবার এটি মিথ্যা হয়ে যায় এবং এটি মিথ্যা হয়ে যায় এবং একবার এটি এবং এটি মিথ্যা হয়ে যায় এটি সত্য হয় সুতরাং আমরা এই বাক্যটিকে মিথ্যা করতে পারি দুঃখিত আমরা এই বাক্যটিকে মিথ্যা করতে পারি না কারণ এই বাক্যটিকে মিথ্যা করতে আমাদের এই অংশটিকে সত্য করতে হবে আমাদের এই অংশটিকে সত্য করতে হবে কিন্তু আমরা এই অংশটিকে সত্য করতে অক্ষম কারণ আপনাকে এটিকে সত্য এবং এই অংশটিকে মিথ্যা করতে হবে ইমপ্লিকেশন টু টেবিলের এটাই একমাত্র সারি যেখানে এই ইমপ্লিকেশন সূত্রটি মিথ্যা হয়ে যায় সুতরাং এটি মিথ্যা হতে হবে তাই এর মানে এই বিটা এখন মিথ্যা হতে হবে এই পুরো অংশটিকে সত্য করতে এটি সত্য হতে হবে সুতরাং এই অংশটিকে সত্য করার জন্য মিথ্যাকে সত্য হতে হবে কিন্তু সত্যকে মিথ্যা বোঝায় সত্য নয় এটি মিথ্যা সুতরাং আমরা এই মিথ্যা করতে সক্ষম নই তাই আমরা এই পুরো বাক্যটিকে মিথ্যা করতে সক্ষম নই সুতরাং এই বাক্যটি একটি টাউটোলজি তাই একটি ছোট অনুশীলন হিসাবে সম্ভবত আপনার এটির জন্য সত্য সারণী তৈরি করা উচিত এবং দেখুন যে এটি টাউটোলজি এখন অনুমানের অন্যান্য ধরণের নিয়ম রয়েছে যা টোটোলজিকাল সমতুলতার উপর ভিত্তি করে এবং তারা প্রতিস্থাপনের নিয়মের জন্ম দেয় অনুমানের এই নিয়মগুলির একটি দিক নির্দেশনা রয়েছে এই অর্থে যে আপনাকে বাম দিকে দিতে হবে এবং তারপরে আপনি ডান দিকের সূত্রটি তৈরি করতে পারেন সুতরাং এটির একটি দিক নির্দেশনা রয়েছে যা আপনি প্রতিস্থাপনের নিয়মে মূলত বাম থেকে ডানে যেতে পারেন আপনি বলছেন যে দুটি সূত্র যৌক্তিকভাবে সমতুল্য এবং সেইজন্য আপনি অপরিহার্যভাবে যেকোনো সময় অন্যটির জন্য একটি প্রতিস্থাপন করতে পারেন সুতরাং প্রতিস্থাপনের একটি নিয়মের উদাহরণ হল আপনাকে অবশ্যই ডি মরগানের আইনের মতো অনেক নিয়মের সাথে পরিচিত হতে হবে কিন্তু একটি নিয়ম উদাহরণস্বরূপ আলফা বোঝায় বিটা আলফা নয় বিটা নয় সুতরাং আপনি অবশ্যই কোনও সময়ে এটি দেখেছেন যে আপনি যদি এটি না করে থাকেন তবে এটির জন্য একটি সত্য সারণী তৈরি করার চেষ্টা করুন আপনি দেখতে পাবেন যে এই টাউটোলজি এবং যদি এটি একটি টাউটোলজি হয় তবে আমরা এটির উপর প্রতিস্থাপনের একটি নিয়ম বেস করতে পারি যার মানে হল যে যখনই আমরা একটি ধরণের আলফার প্যাটার্ন দেখি বিটা বোঝায় আমরা এটি প্রতিস্থাপন করতে পারি যা ধরণের প্যাটার্ন আলফা বা বিটা নয় এবং বিপরীত হয় এবং আমাদের এটি প্রতিস্থাপন করতে হবে না এর অর্থ আমাদের এটি প্রতিস্থাপন করতে হবে না আমরা এমনকি এটি যোগ করতে পারি তবে এটি একই জিনিস সুতরাং উদাহরণস্বরূপ ডি মরগানের আইন আপনি অবশ্যই অধ্যয়ন করেছেন তাই অনেকগুলি স্বয়ংক্রিয় সমতা রয়েছে এবং আপনি তাদের প্রতিটিকে প্রতিস্থাপনের নিয়মে রূপান্তর করতে পারেন আপনি অনুমানের দ্বিমুখী নিয়ম হিসাবে প্রতিস্থাপনের একটি নিয়মও দেখতে পারেন এটি বলে যে এটি এটিকে বোঝায় এবং এটি বোঝায় যে আপনি যদি মনে রাখতে পারেন তবে আপনি বলতে পারেন আলফা ইজ টু বিটা এর সমতুল্য আলফা ইঙ্গিত বিটা এবং বিটা ইঙ্গিত করে সুতরাং আপনি একটি নিয়মের প্রতিস্থাপনের নিয়মের কথা ভাবতে পারেন যা বোঝায় মূলত উভয় দিকেই যাচ্ছে সুতরাং একটি লজিক মেশিন তৈরি করার জন্য আপনার কাছে যা আছে তা হল অনুমানের নিয়মগুলির একটি সেট প্রতিস্থাপনের নিয়মগুলির একটি সেট এবং আপনাকে এখন এই নিয়মগুলির মধ্যে একটি বেছে নিতে হবে এবং আপনি যে সূত্রটি দেখছিলেন ততক্ষণ পর্যন্ত নতুন সূত্র তৈরি করতে থাকুন জন্য যা উত্পন্ন হয় সুতরাং যতক্ষণ না এই সূত্রটি আমরা আগ্রহী তা উৎপন্ন হয় তাই আপনি যদি দেখেন যে উদাহরণটি মনে আছে আমরা গতবার করেছিলাম আমাদের এরকম কিছু ছিল এটা আমাদের দেওয়া হয়েছিল যে p এবং q যদি p ছিল ম্যাপের মত মিত্র এবং সঙ্গীতের মত বা এরকম কিছু তারপর p বোঝায় r তারপর r এবং s বোঝায় t তারপর q বা s নয় এবং এর থেকে আপনাকে দেখাতে হবে t যে সমস্যাটি আমরা গতবার দেখেছিলাম বা এর খুব কাছাকাছি কিছু ছিল সুতরাং এই চারটি প্রাঙ্গনে আমাদের দেওয়া বাক্যের সেট s এবং এটি থেকে আমাদের দেখাতে হবে যে tটি মূলত উদ্ভূত হয়েছে সুতরাং আমরা এই s লিখি এই হিসাবে এটি বলে যে এটি হল s 1 s 2 s 3 s 4 তারপর s 1 কমা s 2 কমা s 3 কমা s 4 এবং t এটিকে অন্তর্ভুক্ত করে বা এটি উদ্ভূত করে শুধুমাত্র সত্য শব্দের পরিভাষা ব্যবহার করতে পারে বিনিময়যোগ্যভাবে entailment এবং ডেরিভেশন যদি যুক্তি উভয়ই শব্দ এবং সম্পূর্ণ হয় যদি এটি শব্দ হয় তাহলে যা কিছু প্রাপ্ত হয় তা সত্য হয় যদি এটি সম্পূর্ণ হয় তবে যা কিছু উদ্ভূত হয় তা উৎপন্ন হয়েছে সুতরাং আমরা কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণতায় আসি কিন্তু এখনও পর্যন্ত আমরা সুস্বাস্থ্যের সমস্যাটি সমাধান করেছি যখন আমার লজিক মেশিনের শব্দ দেওয়া হয় তখন আমি অনুমানের বৈধ নিয়ম ব্যবহার করি অনুমানের বৈধ নিয়মগুলি টাউটোলজিক্যাল ইমপ্লিকেশন বা টাউটোলজিক্যাল ইকুইভালেন্স দ্বারা চিহ্নিত করা হয় এবং প্রতিটি টাউটোলজিক্যাল ইমপ্লিকেশনের সাথে সঙ্গতি রেখে আমরা অনুমানের একটি নিয়ম তৈরি করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ যদি কেউ বলে p মানে p হল একটি টাউটোলজিক্যাল ইমপ্লিকেশন যা তুচ্ছ সত্য এটির জন্য আপনার একটি তুচ্ছ নিয়ম থাকতে পারে যা বলে যে যদি আপনার কাছে p থাকে তবে আপনি এটিতে মূলত p যোগ করতে পারেন তবে অবশ্যই এটি যেকোন টাউটোলজিকাল প্রভাবের জন্য তুচ্ছ আপনি প্রতিস্থাপনের একটি নিয়ম থাকতে পারে এমন যেকোনো টাউটোলজিক্যাল সমতুলতার জন্য অনুমানের একটি নিয়ম যোগ করতে পারেন সুতরাং আপনি এগিয়ে যাওয়ার আগে আমি একটি উপপাদ্য উল্লেখ করতে চাই যা বেশ পরিচিত সুতরাং আমাকে এখানে লিখতে দিন এর কল ডিডাকশন থিওরেম এই থিওরেমটি বলে যে যদি আমার কাছে একটি বাক্য s এবং একটি বাক্য আলফা থাকে এবং আমি যদি তা করতে পারি তাহলে আমি বাক্যটি বিটা বের করতে চাই সুতরাং মনে রাখবেন যে এই সর্বাধিক স্বরলিপিটি একটি প্রমাণ তৈরি করার এই ধারণার জন্য দাঁড়িয়েছে যে আপনি মূলত বিটা তৈরি না করা পর্যন্ত অনুমানের নিয়মগুলিতে প্রয়োগ করতে থাকুন ডিডাকশন থিওরেম বলে যে আপনি যদি এটি করতে পারেন তবে সর্বদা যে ক্ষেত্রে আপনি এটি করতে পারেন আপনি s কে ডান দিকে নিয়ে যেতে পারেন দুঃখিত আপনি আলফাকে ডান দিকে নিতে পারেন এবং বিটা প্রাপ্ত করার পরিবর্তে আপনি আলফা ইঙ্গিত বিটা বের করতে পারেন এখন এই s একটি খালি সেট হতে পারে যার মানে হল যে আপনি যদি দেখাতে চান যে বিটা আলফা থেকে প্রাপ্ত হতে পারে তাহলে আপনি সমানভাবে দেখাতে পারেন যে এই সূত্র আলফা বোঝায় যে বিটা মূলত সত্য সুতরাং অন্য কথায় আপনি যদি দেখাতে চান যে এটি সত্য এর অর্থ এই পরিমাণটি বোঝায় যে যদি আমি বড় সূত্রটি তৈরি করি তবে এটি সত্য বা টাটলজি সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই বৃহৎ টাউটোলজিকে মূলত প্রমাণ করার জন্য সমস্ত বৈধ ডেরিভেশন পরিমাণ রয়েছে সুতরাং আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাক এই তিনটি বাক্যের মধ্যে একটি সম্পর্ক কি আপনি যদি একটি সম্পর্কের কথা ভাবতে পারেন যদি f বৈধ হয় তাহলে যদি f সন্তোষজনক হয় বা যদি f অসন্তুষ্ট হয় তবে তাদের মধ্যে একটি সম্পর্ক আছে আমরা এখানে আসব শুধু একটু চিন্তা করুন সুতরাং আমি একটি লজিক সিস্টেম সম্পূর্ণ হলে সম্পূর্ণতা সম্পর্কে কথা বলতে একটু সময় ব্যয় করতে চাই সুতরাং আপনি দেখতে পারেন যে সংজ্ঞা অনুসারে একটি লজিক মেশিন বা একটি লজিক সিস্টেম সম্পূর্ণ হয় যদি এটি প্রতিটি সত্য সূত্র বের করতে পারে অন্য কথায় প্রতিটি সূত্র যা অত্যাবশ্যকভাবে এবং গত কয়েকশ বছর আগে স্বতঃসিদ্ধ একটি নির্দিষ্ট সেটকে অন্তর্ভুক্ত করে সেখানে অনেক লোক ছিল যুক্তি ব্যবস্থা তৈরি করার এবং দেখাতে যে তারা মূলত সম্পূর্ণ সুতরাং এটি স্বতঃসিদ্ধ সিস্টেম হিসাবে পরিচিত হয় স্বতঃসিদ্ধ সিস্টেম বলে যে বিবৃতিগুলির একটি সেট রয়েছে যা আপনাকে সত্য হতে হবে আপনাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা না করে সত্য বলে মেনে নিতে হবে আপনি জানেন শুধু তাদের বিশ্বাসের উপর সত্য হতে গ্রহণ করুন এবং পছন্দের অনুমানের কিছু নিয়ম মূলত তৈরি করা হয় সুতরাং এই প্রথম দিকের সিস্টেমগুলির মধ্যে একটি আসলে সম্ভবত প্রথমটি যা ফ্রেজের দেওয়া হয়েছে যাকে ফার্স্ট অর্ডার লজিক উদ্ভাবনের জন্যও কৃতিত্ব দেওয়া হয় যা আমরা ব্যবহার করি ফার্স্ট অর্ডার লজিকের আধুনিক রূপ তার ছয়টি স্বতঃসিদ্ধ ছিল যা নিম্নরূপ ছিল এই স্বতঃসিদ্ধের একটি নাম তারপর একটি বলে আলফা বোঝায় বিটা বোঝায় আলফা তারপরে আপনি যদি শুধু ফ্রেজ অ্যাক্সিওম্যাটিক সিস্টেমের সন্ধান করেন আপনি উইকিপিডিয়ায় একটি খুব সুন্দর পৃষ্ঠা পাবেন যা এই ছয়টি স্বতঃসিদ্ধ এবং সেখান থেকে আমরা যে জিনিসগুলি অনুসরণ করি তা বর্ণনা করে মূলত আপনাকে সেগুলি এখানে লিখতে হবে না তাই এই ফ্রিজ এই স্বতঃসিদ্ধ সিস্টেমটি দিয়েছে যার এই ছয়টি স্বতঃসিদ্ধ প্রথম স্বতঃসিদ্ধ বলে আলফা বোঝায় বিটা বোঝায় আলফা দ্বিতীয় স্বতঃসিদ্ধ বলছে আলফা বোঝায় বিটা বোঝায় গামা পুরো জিনিসটি বোঝায় আলফা বোঝায় বিটা বোঝায় আলফা বোঝায় গামা তৃতীয়টি বলে আলফা বোঝায় বিটা বোঝায় গামাও একইভাবে বিটা বোঝায় আলফা বোঝায় গামা তারপর তিনটি স্বতঃসিদ্ধ আছে যা বলে যে নেতিবাচক চিহ্ন ব্যবহার করে আলফা বোঝায় বিটা বোঝায় না বিটা বোঝায় আলফা নয় সুতরাং আপনি উদাহরণস্বরূপ দেখতে পারেন এই এক ফ্রেজ ওয়ানটির সাথে এই দুটি নিয়মের সংযোগ রয়েছে মূলত এই টুলটি বলে যে আলফা বোঝায় বিটা এবং আপনি যদি দেখেন যে বিটা নয় মানে আলফা বোঝায় না তারপর যদি আপনাকে এটিকে না বিটা দিয়ে প্রতিস্থাপন করতে হয় আলফা নয় তাহলে আপনার কাছে এরকম কিছু আছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে মোডাস টোলেনস মূলত Frg একটি ব্যবহার করে বের করতে পারে এবং এটিকে নট বিটা ইঙ্গিত করে আলফা নয় এবং তারপরে এটি মোডাস পোনেন্সের মতো হয়ে যায় কারণ বিটা দেওয়া হয় না বিটা না মানে আলফা দেওয়া হয় না এবং আলফা দেওয়া হয় না আমাদের অনেকের কাছ থেকে এটি তুচ্ছ নেগেটিভ আলফা বোঝায় যে আলফা মূলত ফ্রেজ সিস্টেমের একটি স্বতঃসিদ্ধ হয় এবং এখানে অনুমানের একটি নিয়ম যা মোডাস পোনেন্স যা আমরা এখানে এই নিয়মের সাথে পরিচিত সুতরাং ফ্রেজের স্বতঃসিদ্ধ সিস্টেম বলে যে প্রস্তাবনামূলক যুক্তিবিদ্যার সমস্ত টাটোলজি এই স্বতঃসিদ্ধ এবং অনুমানের এই নিয়ম থেকে উদ্ভূত হতে পারে সুতরাং এটি একটি সম্পূর্ণ সিস্টেম কারণ আমরা এই বছরের প্রমাণের দিকে যাচ্ছি না তবে আমরা কেবল এটিকে গ্রহণ করি যে এখানে একটি সম্পূর্ণ যৌক্তিক সংজ্ঞা রয়েছে ফ্রেজের পরে এমন অনেক লোক ছিল যারা বিভিন্ন স্বতঃসিদ্ধ সিস্টেম তৈরি করেছিল অনুমান করার নিয়মের বিভিন্ন সেট এবং অন্যান্য জিনিসগুলি মূলত এখন একটি ছোট অনুশীলন হিসাবে আমি আপনাকে ফ্রেজের স্বতঃসিদ্ধ সিস্টেমগুলি ব্যবহার করে এই সূত্রটি প্রমাণ করতে বলব আপনি যখন একটি স্বতঃসিদ্ধ সিস্টেম বলবেন তখন এটি ফ্রেজ সিস্টেমে বের করা হয় না এই মাত্র ছয়টি বাক্য যা আপনি বের করে নিচ্ছেন এটি প্যাটার্ন যার অর্থ আলফাকে অপরিহার্যভাবে যেকোনো কিছু দিয়ে প্রতিস্থাপিত করা যেতে পারে এবং শুধুমাত্র অনুমানের একটি নিয়ম অনুমতি দেয় এটি ব্যবহার করে আপনি কি এই বাক্যটির একটি ডেরিভেশন নিয়ে আসতে পারেন যা p বোঝায় আপনি একটু চেষ্টা করতে পারেন তারপর আপনি সফল না হলে আপনি উইকিপিডিয়া সাইটে যেতে পারেন এবং আপনি সেখানে প্রমাণ পাবেন সুতরাং আমি এখানে বোর্ডে এটি করতে যাচ্ছি না তবে আপনি অপরিহার্যভাবে একটি প্রমাণ খুঁজে পেতে পারেন তবে স্বতঃসিদ্ধ সিস্টেম বিকাশের সম্পূর্ণ ধারণাটি ছিল প্রদত্ত ভাষায় স্বতঃসিদ্ধ একটি সেট বেছে নেওয়া এটি এখন কেস প্রফেশনাল ক্যালকুলাস বা প্রফেশনাল লজিক হল অনুমানের কিছু নিয়ম অনুমান করার একটি নিয়ম এবং বলুন যে এই সেটটি সম্পূর্ণ যার মানে এই টাউটোলজি সহ এটিতে সমস্ত টাউটোলজি পাওয়া যেতে পারে যা এর জন্য দাঁড়িয়েছে এটি বোঝায় যদি আপনি ডিডাকশন থিওরেমটি দেখেন যে আমি যদি দেখাতে পারি যে এটি একটি টাউটোলজি হতে পারে তবে আমি এই চারটি বাক্য থেকে অনুসরণ করতে পারি যা সমতুল্য সুতরাং যদি আমি এটি দেখাতে পারি যে বিটা মূলত আলফা থেকে অনুসরণ করে এবং ফ্রেজ সিস্টেম অবশ্যই সমস্ত সম্ভাবনা অর্জন করতে পারে তার মানে এই নয় যে এটি একটি তুচ্ছ কাজ সুতরাং যেমন আপনি জানেন যে লোকেরা জিনিসগুলির প্রমাণ খুঁজে পেতে লড়াই করে চলেছে উদাহরণস্বরূপ ফার্মাটের শেষ উপপাদ্যটি অপরিহার্যভাবে সমাধান করা হিসাবে গৃহীত হওয়ার কয়েকশ বছর আগে সুতরাং প্রমাণ খোঁজা একটি তুচ্ছ কাজ নয় কারণ এটি ব্যবহার করার জন্য আপনার কাছে অনেক পছন্দ উপলব্ধ রয়েছে এবং আরও অনেক কিছু আমরা গত ক্লাসে যে ধরনের প্রমাণ করেছিলাম তার একটিকে প্রাকৃতিক ডিডাকশন বলা হয় যা বলে যে আপনি কিছু প্রাঙ্গনে প্রয়োগ করা অনুমানের নিয়ম নিন এবং সেটে একটি নতুন যোগ করুন এবং তারপর আবার অন্য নিয়ম নিন এবং এটি প্রয়োগ করুন ইত্যাদি সুতরাং যদি আপনার মনে থাকে আমরা সেট করেছি যে এটি থেকে আমরা প্রথমে p এবং তারপর p এবং p এবং r থেকে আমরা r এবং তারপর p এবং q থেকে আমরা q বের করতে পারি তারপর q থেকে এবং q বা s নয় আমরা আহরণ করতে পারি s একটি নিয়ম আছে যা আমি নই তা বলা যাবে না সুতরাং r এবং s থেকে আমরা r এবং s বের করতে পারি এবং এটি থেকে আমরা t বের করতে পারি সুতরাং সেখানে আপনি এইভাবে শুরু করতে পারেন এই সমস্ত জিনিসগুলি প্রাপ্ত করুন তারপরে t আহরণ করুন এই প্রক্রিয়াটিকে মূলত প্রাকৃতিক ডিডাকশন বলা হয় খুব প্রায়ই আমরা এইরকম কিছু দেখিয়ে অনুমানের নিয়ম তৈরি করতে পারি যদি আমি দেখাতে চাই যে এটি একটি টাউটোলজি তাহলে কাজ করার একটি উপায় হল বাম দিকে অনুমান করা সুতরাং আমি অনুমান করি p এবং q বোঝায় r এবং কিছু অর্থে এটিকে একটি বাক্সে রাখি তাই বাক্সের মধ্যে যা যা অনুসরণ করে তা এই অনুমানের উপর ভিত্তি করে তারপর আমি আরেকটি অনুমান p তৈরি করি আমি অন্য একটি বাক্স খুলি এবং তৃতীয় অনুমান q যা আমি খুলি অন্য একটি বাক্স এবং এখন আমি বলতে পারি সুতরাং আমি এই তিনটি সূত্র ধরে নিয়েছি আমি অনুমান করেছি এখন আমি বলতে পারি p এবং q তারপর আমি p এবং q এবং এটি ব্যবহার করতে পারি এবং মোডাস পোনেন্স প্রয়োগ করতে পারি এবং r বা অনুমান করতে পারি বরং r তারপর আমি এই বাক্সটি বন্ধ করতে পারি এবং বলতে পারি যে আমি q এর এই অনুমানটি তৈরি করেছি এবং তাই এটি এই ডিডাকশন থিওরেমের এই প্রয়োগের মতোই যে আমি এই বাক্সটি বন্ধ করছি এবং আমি বলছি এখন q মানে r কারণ r হল আমি এখান থেকে যা কমিয়েছি তারপর আমি বলছি আমি এই বাক্সটি বন্ধ করে দেব এবং আমি এখানে লিখতে দেব i t এখানে p মানে q বোঝায় r তারপর অবশেষে যখন আমি এই বাক্সটি বন্ধ করি তখন আমার কাছে এটি বোঝায় তাই আপনি এই সূত্রটি প্রমাণ করতে দেখুন সুতরাং আপনাকে অবশ্যই এই ধরণের প্রমাণের সাথে পরিচিত হতে হবে যা আপনি প্রায়শই অনুমান করেছেন যে এটি একটি কেস তারপর দেখান যে এই সত্যে কিছু সুতরাং দেখানোর জন্য যে এটি একটি টাউটোলজি আমরা বলেছিলাম আমাদের বাম হাতের দিকটি অনুমান করা যাক তারপর আমরা বলেছিলাম আমাদের q অনুমান করা যাক তাই আমাদের তিনটি অনুমান আছে যা এই তিনটি বাক্স দ্বারা বাছাই করা হয়েছে সুতরাং এই অনুমানগুলির দ্বারা যা কিছু প্রবেশ করানো হয় তা বাক্সের ভিতরে থাকে তাই এই বাক্সের ভিতরে p এবং q সত্য কারণ p অনুমান করা হয়েছে q অনুমান করা হয়েছে এবং এটি অনুমান করা হয়েছে r অনুমান করা যেতে পারে কারণ p এবং q বোঝায় r মোডাস পোনেন্স আমরা আবেদন করতে পারি তারপর আমরা এই বাক্সটি বন্ধ করি আমরা q এর অর্থ r পাব কারণ এখানে আমরা যে অনুমানটি তৈরি করেছি তা ছিল q তারপর আমরা এই বাক্সটি বন্ধ করি তারপর আমরা পাই p এর অর্থ q বোঝায় r কারণ আমরা যে অনুমানটি তৈরি করেছি তা এখানে p ছিল তারপর আমরা এই বাক্সটি বন্ধ করি আমরা মূলত এই সূত্রটি পাই যাতে এটি অপরিহার্যভাবে অনুমানের আরেকটি নিয়মের আরেকটি উপায় আছে সুতরাং প্রমাণ খোঁজার প্রক্রিয়াটি একটি সরাসরি অগ্রসর প্রক্রিয়া নয় এবং অনেক লোক প্রমাণ খোঁজার জন্য কৌশল তৈরি করার চেষ্টা করার জন্য অনেক সময় ব্যয় করেছে 1965 সালে রবিনসন নামে একজন লজিস্টিয়ান এসেছিলেন যিনি স্কেমা তৈরি করেন যা আপনি পরবর্তী ক্লাসে দেখতে পাবেন যেখানে শুধুমাত্র একটি নিয়ম অনুমান করার জন্য অপরিহার্যভাবে সমস্ত ধরণের জিনিস চালানোর জন্য যথেষ্ট ছিল এখন লক্ষ্য করুন যে আমরা যখন স্বতঃসিদ্ধ সিস্টেমের কথা বলি তখন আমরা প্রতিদিনই সমস্ত টাউটোলজিকে অপরিহার্যভাবে প্রমাণ করার কথা বলি বাস্তব জগতে আমরা প্রায়ই দেখাতে বেশি আগ্রহী যে প্রাঙ্গনের একটি সেট দেওয়া যে অন্য কিছু সত্য আমরা এই রবিনসন পদ্ধতিতে যাওয়ার আগে আরেকটি পর্যবেক্ষণ রয়েছে যা আমাদের অবশ্যই করতে হবে যা সংযোগকারীর পছন্দ সম্পর্কে এখন আপনি যদি এই ফ্রেজ সিস্টেমটি পর্যবেক্ষণ করেন তবে এটি শুধুমাত্র দুটি সংযোগকারী ব্যবহার করে নিহিত এবং অস্বীকার এবং তবুও তারা একটি দাবি করতে পারে যে সিস্টেমটি সম্পূর্ণ যার মানে আনুপাতিক যুক্তিতে প্রকাশ করতে পারে এমন যেকোন সত্য বিবৃতি মূলত উদ্ভূত হতে পারে সুতরাং অন্যান্য সংযোগকারীগুলি কোথা থেকে ভালভাবে আসে আপনি সেই সঠিক আকারে বিবৃতিগুলি বের করতে পারবেন না তবে আমাদের কাছে প্রতিস্থাপনের এই নিয়মগুলি মূলত রয়েছে। সুতরাং উদাহরণস্বরূপ আমাদের প্রতিস্থাপনের এই নিয়ম রয়েছে যা বলে যে আলফা বা বিটা আলফা ইঙ্গিত বিটার সমান নয় সুতরাং Frege বলছেন যে তিনি বাক্যের এই ফর্মটি বের করতে পারেন না তবে এখানে বাক্যের সমতুল্য রূপ কিন্তু যৌক্তিকভাবে তারা একই জিনিস তারা মূলত একই কথা বলছে সুতরাং সংযোগগুলির একটি সেটের ধারণাও রয়েছে যা সম্পূর্ণ আমি নিশ্চিত আপনি এই সেটটির সাথে পরিচিত সুতরাং আমি এখানে খুব বেশি সময় ব্যয় করতে যাচ্ছি না উদাহরণস্বরূপ আপনাকে অবশ্যই বলতে হবে যে এই সেটটি আছে সুতরাং ফ্রেজ সেট এই সেটটি সম্পূর্ণ হয়েছে শুধু ইমপ্লিকেশন সাইন এবং নেগেশান সাইন ব্যবহার করুন এবং আপনি এই সংযোগগুলি ব্যবহার করে আনুপাতিক যুক্তিতে প্রকাশ করা যেতে পারে এমন সবকিছু প্রকাশ করতে পারেন আমাদের কাছে প্রতিস্থাপনের এই সমস্ত নিয়ম রয়েছে এবং আপনি এই ছয়টি স্বতঃসিদ্ধ এবং মোডাস পোনেন্স নিয়মের এই পদ্ধতিটি ব্যবহার করে আনুপাতিক যুক্তিবিদ্যায় একটি টাউটোলজি যা কিছু অর্জন করতে পারেন মূলত অন্যান্য সিস্টেম রয়েছে যা সম্পূর্ণ যেমন একটি সাধারণভাবে ব্যবহৃত সিস্টেম এই তিনটি চিহ্নকে অস্বীকার করে আমরা দেখতে পাব যে রবিনসনের পদ্ধতিটি সংযোগকারীর এই সেটটি ব্যবহার করে আপনি এমনকি কাজ করতে পারেন এবং এমনকি আপনি এমনকি নেগেটিভ সাইন দিয়েও কাজ করতে পারেন অন্যান্য সংমিশ্রণ রয়েছে যা সম্ভব এবং কিছু যা আপনাকে অবশ্যই NAND এবং NOR এর সাথে পরিচিত হতে হবে সুতরাং আপনাকে অবশ্যই এই দুটি সংযোগকারী NOT এবং AND NOT বা NAND এবং NOR এর সাথে পরিচিত দেখতে হবে এই একটি একক সংযোগকারী যা আপনি আনুপাতিক যুক্তিতে প্রকাশ করতে পারেন এমন সমস্ত কিছু প্রকাশ করার জন্য যথেষ্ট যার অর্থ আপনি আমাদের এখানে থাকা সংযোগগুলির যে কোনও সেট বেছে নিন এবং বা সমতুলতা ইত্যাদি বোঝায় সুতরাং এই সংযোজক ব্যবহার ব্যবহার করে যে কোনও কিছু প্রকাশ করা এমন একটি ভাষা ডিভাইস করতে পারে যেখানে শুধুমাত্র একটি সংযোগকারী NAND বা শুধুমাত্র একটি সংযোজক নেই বা আপনি এই যুক্তিতে একই জিনিসটি শুধুমাত্র একটি সংযোগকারী দিয়ে প্রকাশ করতে পারেন আপনি কি বলতে চান আপনি একই জিনিস প্রকাশ করতে পারেন যে আপনি বলতে চান যে তারা যৌক্তিকভাবে সমতুল্য যার মানে যে কোনো মূল্যায়ন যা প্রথমটিতে কোনো বাক্যকে সত্য করে তোলে তা দ্বিতীয় বাক্যটিকেও তৈরি করবে এই দ্বিতীয় সূত্রে এই একই বাক্যটি সত্য অন্য কথায় যদি আলফা বোঝায় বিটা এখানে সত্য নয় আলফা বা বিটা এখানে সত্য হবে বা যদি এই বাক্যটি সত্য হয় তবে এই বাক্যগুলি যা সমতুলতার অর্থ সুতরাং আনুপাতিক যুক্তিতে যে কিছু সেট করা যেতে পারে তা সম্পূর্ণ বাক্যের সম্পূর্ণ সংযোগের সেটের সাথে সেট করা যেতে পারে এবং তারপর আপনি স্বতঃসিদ্ধ এবং একটি নিয়মের কিছু অনুমানের নিয়ম বেছে নিতে পারেন এবং আপনার একটি যৌক্তিকভাবে সম্পূর্ণ সিস্টেম থাকতে পারে রবিনসন সিস্টেমের সৌন্দর্য ছিল যে তার কোন স্বতঃসিদ্ধের প্রয়োজন ছিল না তার শুধুমাত্র অনুমানের একটি নিয়ম প্রয়োজন এবং এটি এমন একটি সম্পূর্ণ সিস্টেম যা আপনি অপরিহার্যভাবে সমস্ত ট্যাটোলজি অর্জন করতে পারেন সুতরাং শেষ জিনিস হিসাবে এটি একটি সম্পূর্ণ সিস্টেমকে সংজ্ঞায়িত করা ভাল যা কিছু অর্থে স্বতঃসিদ্ধের ছোট সেট এবং অনুমানের একটি ছোট নিয়ম হবে যেমন আপনি দেখতে পাবেন যে আপনি দেখানোর চেষ্টা করেন যে p বোঝায় p এটি দেখানোর জন্য অনেকগুলি পদক্ষেপ জড়িত যে p বোঝায় কারণ আপনাকে সেখানে কিছু স্বতঃসিদ্ধ বিকল্প দিয়ে শুরু করতে হবে তারপর আপনি জানেন যে স্বতঃসিদ্ধের সাথে পাড়া রাখুন এটি একটি চমৎকার ব্যায়াম যা আপনাকে অবশ্যই অনুশীলনে চেষ্টা করতে হবে আপনি একটি ন্যূনতম চাইবেন না যে সিস্টেমটি আপনি এমন একটি সিস্টেম চান যাতে খুব দ্রুত অনুমান করা যায় এর মানে হল আপনি অনুমানের জটিল নিয়মগুলি বের করতে পারেন তাই আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন যে এবং এই দিকটি আসলে এটি অনুমানের একটি নিয়ম যা আলফা বোঝায় বিটা এবং বিটা গামাকে বোঝায় তারপরে আলফা বোঝায় গামা আপনার একটি নিয়ম থাকতে পারে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটির মত ট্রানসিভিটি এবং f আলফা ইঙ্গিত করে বিটা বোঝায় গামা তারপর আপনার নিয়ম আছে যে আলফা গামাকে বোঝায় যদি আপনার সিস্টেমে এমন একটি নিয়ম থাকে তবে আপনাকে আলফা বোঝাতে হবে গামা বা এরকম কিছু যদি কেউ আপনাকে আলফা দিয়ে থাকে এবং আপনাকে গামা দেখাতে বলে তাহলে আপনি এখানে এই নিয়মটি এবং এই উপসংহারটি এখানে নিতে পারেন এবং তারপরে মোডাস পোনেন্স ব্যবহার করে মূলত গামা বের করতে পারে সুতরাং অনুমানের আরও নিয়ম প্রবর্তন করা বোধগম্য হয় যা আপনাকে অনুমানগুলিকে ছোট করে তুলবে তাই এখানে কিছু মজুরি সাদৃশ্য রয়েছে যা এখানে একটি ভাষাকে সংজ্ঞায়িত করে সুতরাং যখন লোকেরা মেশিনের জন্য নির্দেশের সেটগুলিকে সংজ্ঞায়িত করে তখন তারা আরও নির্দেশাবলী বা কম নির্দেশাবলী নিয়ে কাজ করে এবং প্রত্যেকেরই মূলত তার সুবিধা হয় সুতরাং তাত্ত্বিকভাবে অবশ্যই এটি চমৎকার শো যে একটি ছোট সেট ভাল এবং সম্পূর্ণ হয় কিন্তু অনুশীলনে আপনার লোকের বড় কিছু দরকার যদি না আপনি রবিনসন পদ্ধতির মতো কিছু নিয়ে আসেন যা মূলত ছোট এবং এখনও খুব দক্ষ ছিল সুতরাং আমরা মূলত পরবর্তী ক্লাসে রবিনসনের রেজোলিউশন পদ্ধতিটি দেখি